"বায়োমলিকুলস এন্ড দা রিলেশনশিপ টু দা স্ট্রাকচার অন্ড ফাংশন অফ এ সেল" সম্পর্কিত পরবর্তী বক্তৃতায় স্বাগত আমরা বলেছিলাম কোষ হল জীবনের মৌলিক কার্যকরী একক আমরা দুটো গল্প আলোচনা করেছিলাম প্রথমটি হল সংক্রমন সম্পর্কে তার কারণ ইত্যাদি এই গল্পে আমরা কিছু জিনিস উল্লেখ করেছিলাম যেগুলি খুব মৌলিক যেমন অণুজীব সর্বত্র থাকে অনুজীবের প্রকারভেদ কোষের প্রকারভেদ কোষের দুটি মুখ্য প্রকারভেদ ইত্যাদি দ্বিতীয় গল্পটি ছিল বায়োরিক্টরে শিয়ার এবং কোষের শিয়ারে উন্মুক্ত হওয়া কোষগুলিকে আরো শিয়ার প্রতিরোধী করতে আমরা কি করতে পারি সে সম্পর্কে আমরা বলেছিলাম যে এটি আমরা করতে পারি শিয়ার সংবেদনশীলতার কারণ কি তা বোঝার মাধ্যমে এবং আমরা যখন তা করছিলাম তখন একটি মৌলিক জৈবঅণু দেখেছি জৈবঅনুর চারটি প্রধান শ্রেণীর মধ্যে একটি যাকে আমরা লিপিড বলি খুবই অস্পষ্ট ভাবে সংজ্ঞায়িত লিপিডগুলি সেই জৈব অণু যা জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য আমরা দেখেছি লিপিড কি ফ্যাট একটি লিপিড মাখন লিপিড তেল একটি লিপিড এবং কোষপর্দা লিপিড দিয়ে গঠিত এখন পর্যন্ত আমরা এগুলি আলোচনা করেছি গতবারে আমরা এখানেই শেষ করেছিলাম এখন আর একটি গল্প দিয়ে শুরু করা যাক প্রাথমিকভাবে বিষয়টি খুব সাধারন কিন্তু আলোচনার সাথে সাথে এটি বিভিন্ন শাখা এবং আকারে বিভক্ত হয় এবং গল্পটি থেকে আমরা সম্ভাব্য বিভিন্ন মৌলিক বিষয়গুলো জানব আমরা মূল গল্প থেকে অন্য পথে গিয়ে একটি আলাদা গল্পে যাব এবং বক্তৃতার শেষের দিকে আবার আমরা মূল গল্পে ফিরে আসব গল্পটি শুরু করার জন্য আমরা এই প্রশ্নটি রাখছি কেন দই তৈরি হয় বিভিন্ন দেশে এটি যেমন দই বা লস্যি বলা হয় তাই আমরা প্রথমে জানব দই কিভাবে তৈরি হয় এটি বাড়িতে বানানো যেতে পারে আপনি একটি পাত্র নেন এবং তাতে দুধ যোগ করেন একটি পাত্র নিন তাতে কিছুটা দুধ যোগ করুন দুধকে এখানে মাধ্যম বলা হয় জীববিজ্ঞান বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিয়ে এই শব্দটি ব্যবহৃত হয় এই ক্ষেত্রে ধরে নিন 37°C তাপমাত্রায় এটি গরম করুন এর সাথে কিছুটা পুরানো দই মিশিয়ে দিন অন্যকথায় পুরানো দইকে ইনোকুলাম বলা হয় যদি শব্দটি নতুন বলে মনে হয় তবে তা নিয়ে চিন্তা করবেন না আপনি এতে অভ্যস্ত হয়ে যাবেন একটি গরম জায়গায় এটি বন্ধ করে পাশে রেখে দিন প্রাথমিকভাবে এই ইনোকুলাম মাধ্যমের মিশ্রণ যা ছিল পরে এই ইনোকুলাম এবং মাধ্যমে কিছু একটা হয় এবং একে কালচার বা ব্রথ বলে প্রকৃতপক্ষে এই ব্রথ একটি গরম জায়গায় পাশে রেখে দিলে সময়ের সাথে তা পরিবর্তিত হয় এবং কিছুক্ষণের মধ্যে দই তৈরি করে দই প্রস্তুতকারকরা একটি বৈদ্যুতিক সরঞ্জামের মাধ্যমে 37°C তাপমাত্রায় দই রাখে এমনকি আপনি দেড় দুঘণ্টার মধ্যে দই পেয়ে যেতে পারেন যদি একজন দই প্রস্তুতকারককে ব্যবহার করা হয় তাহলে সম্ভবত কয়েক ঘন্টার মধ্যে দই তৈরি হয়ে যায় বাড়িতে আপনি যদি এটি সকালে করেন তাহলে এটি প্রায় সারারাত বা কয়েক ঘণ্টা সময় নেয় আমাদের এই গল্পের জন্য আসুন আমরা এটি ভিত্তি হিসেবে ব্যবহার করি কয়েক মুহূর্তের জন্য আমরা ধরে নেই যে দই তৈরি সম্পর্কে আমরা কিছু জানিনা এবং এই প্রশ্নটি করি কেন দই তৈরি হয় আসুন আমরা এটি অনুসন্ধান করি কেবল মাত্র কয়েকটি যন্ত্র ব্যবহার করে যা আমাদের মধ্যে কয়েকজনের জানা থাকতে পারে তারা এর মৌলিকবিষয়গুলি সম্পর্কে জেনে থাকতে পারে যন্ত্রটি মূলত কিছু তথ্যসহ যুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি তাই আসুন এই পদ্ধতিটি ব্যবহার করে দই তৈরির বিষয়টি অনুসন্ধান করা যাক যেহেতু দুধ থেকে দই তৈরি হয় তাই দুধের কিছু অবশ্যই দইয়ে রূপান্তরিত হচ্ছে এটিই যুক্তি দুধ কি দিয়ে তৈরি এই বিশেষ ক্ষেত্রে আপনি যদি তথ্য দেখেন এটি তথ্যের উৎস আপনাকে এই পেপারটি সম্পর্কে চিন্তা করতে হবে না এটি কেবল একটি অতিরিক্ত তথ্য যদি আগ্রহী হন তাহলে পেপারটি পড়তে পারেন এটি রেফারেন্স তালিকায় সংযোজিত হয় নি কিন্তু আপনি এটি এখান থেকে নিয়ে পড়তে পারেন দুধে প্রধানত জল প্রোটিন ফ্যাট লাক্টোজ খনিজ থাকে সাধারণত গরুর দুধে প্রতি 100 গ্রামে 88 গ্রাম জল 32 গ্রাম প্রোটিন 34 গ্রাম ফ্যাট 47 গ্রাম লাক্টোজ এবং 072 গ্রাম খনিজ থাকে মোষ এবং মানুষের দুধ একটু অন্য ধরনের দুধের এই সংমিশ্রণ যেহেতু আমরা দুধ থেকে দই পাই তাই এখানে অবশ্যই কিছু পরিবর্তিত হয়ে দই দেয় তা কি হতে পারে উত্তরটি হল অ্যাসিড তৈরি এবং তারপর প্রোটিনগুলি জমাট বাধা এটি তৈরি হওয়ার কারণ এটিই উত্তর আমাকে যথাযথ উত্তরটি দিতে দিন এবং তারপরে আমরা গভীরে যাব অ্যাসিড তৈরি এবং এর ফলস্বরূপ প্রোটিনগুলি জমাট বাধার কারণে দুধ দইয়ে রূপান্তরিত হয় অ্যাসিড কোথা থেকে আসে আমরা এই প্রশ্নটিই করতে যাচ্ছি অ্যাসিড কোথা থেকে আসে উত্তরটি হল যাকে বলে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তাতে হাজার হাজার বিক্রিয়ার মধ্যে কয়েকটি থেকে আসে জেনাস এবং প্রজাতির ভাষায় একে Lactobacillus Lactococcus lactis বলে এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া Lactococcus lactis ইনোকুলামে থাকে অর্থাৎ পুরানো দই যা আমরা দুধের সাথে যোগ করেছি এবং প্রতিটি কোষে যে কোন মুহূর্তে হাজার হাজার বিক্রিয়া ঘটে সেগুলির কিছু বিক্রিয়া থেকে অ্যাসিড নির্গত হয় সেই অ্যাসিড দুধে এসে প্রোটিন জমাট বাঁধায় এটি যখন নিয়ন্ত্রিতভাবে করা হয় তখন তা আপনাকে দই দেয় একই জিনিস ঘটে যখন আপনি দুধে কিছুটা লেবুর রস দিয়ে দেন এটি অনেক তাড়াতাড়ি হয়ে যায় যখন আপনি এগুলো ধীরে ধীরে একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে করেন যার একটি অংশ হিসেবে বিভিন্ন স্বাদ উৎপন্ন হয় তারপরে এটি দই হয়ে যায় আর একটু গভীরে যাওয়া যাক কোষে ঘটমান হাজার হাজার বিক্রিয়ার সেটগুলির মধ্যে এটি একটি এটি সাধারণত গ্লুকোজ দিয়ে শুরু হয় এই নির্দিষ্ট বিক্রিয়ার সেটটি পাইরুভেট হয়ে শেষ হয় গ্লুকোজ পরিবর্তিত হয়ে গ্লুকোজ সিক্স ফসফেট ফ্রুক্টোজ সিক্স ফসফেট ইত্যাদি তৈরি করে যতক্ষণ না এটি পাইরুভেটে পরিবর্তিত হয় পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে কোষের বাইরে বেরিয়ে আসে এটি সেই কোষ যা এখানে রয়েছে আপনি এটি একটি Lactobacillus cell ভাবতে পারেন গ্লুকোজ থেকে পাইরুভেট বিক্রিয়ার এই সেটকে গ্লাইকোলাইসিস বলে এবং এর প্রতিটি একটি অনুঘটক দ্বারা অনুঘঠিত হয় আমরা এ বিষয়ে কিছুক্ষণ পরে ফিরে আসব সুতরাং গ্লুকোজ থেকে পাইরুভেট বিক্রিয়ার এই সেটকে গ্লাইকোলাইসিস বলে এবং পাইরুভেটের দুটি অন্যান্য বিক্রিয়ার জন্য ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় যা অম্লত্ব সৃষ্টি করে এবং দুধকে দইয়ে রূপান্তরিত করে ল্যাকটিক অ্যাসিড কি ধরনের অনু যা দই তৈরি হওয়ার জন্য দায়ী এটি আমাদের প্রশ্ন ল্যাকটিক অ্যাসিড দেখতে এইরকম আপনি দেখতে পাচ্ছেন এগুলি কার্বন অনু এখানে দুটি OH একটি COOH গ্রুপ এবং OH গ্রুপ তাই আপনি যদি আণবিক সংকেত লেখেন এটি হবে C3H6O3 আপনার COOH কে গুরুত্ব দেওয়া দরকার সমস্ত নামের বিক্রিয়াগুলি আপনি করতে পারেন এবং দ্বিতীয় স্থানে হাইড্রক্সি গ্রুপ আছে তাই 2 হাইড্রোক্সাইল এটি একটি C3 অনু সুতরাং প্রোপানয়িক অ্যাসিড সাধারণ জৈব রসায়ন এটি একটি হাইড্রোক্সি প্রোপানয়িক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড জৈবঅণুর কার্বোহাইড্রেট শ্রেণীর অন্তর্গত কার্বোহাইড্রেট কি এর সাধারণ সংকেত হল n আপনি একে 3 হিসেবেও উপস্থাপন করতে পারেন তখন এটা হবে C3H6O3 সাধারনত কার্বোহাইড্রেটের জন্য n কে 3 এর বড় ধরা হয় এগুলি স্বাভাবিক জিনিস যা ঘটে সুতরাং n সংকেত সহ যা কিছু হল কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হল জৈবঅণুর এক বিশাল গুরুত্বপূর্ণ শ্রেণী আগে আমরা জৈবঅণুর একটি গুরুত্বপূর্ণ প্রধান শ্রেণী হিসেবে লিপিড দেখেছি এখন আমরা দেখছি কার্বোহাইড্রেট হল জৈবঅণুর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শ্রেণী কোষে ঘটমান রাসায়নিক বিক্রিয়ার মধ্যবর্তী পর্যায়ে হিসেবে এগুলো সব বিভিন্ন ভাবে উপস্থিত থাকে আসুন আমরা পরের অংশটি দেখি আমরা অ্যাসিড তৈরি এবং তারপর প্রোটিন জমাট বাঁধা সম্পর্কে বলেছিলাম এগ্রিগেশন কি মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গিতে এর মানে কি এটা বোঝার জন্য আসুন উল্টো প্রশ্নটি করা যাক যখন কোন বস্তু দ্রবীভূত হয় তখন আণবিক দিক থেকে বস্তুটির কি হয় আমরা বলেছিলাম যখন অনুগুলো জমাট বাঁধে তখন দই তৈরি হয় এবং জলের বাইরে বেরিয়ে আসে এটা আরও ভালোভাবে বোঝার জন্য আসুন দেখা যাক যখন কোন বস্তু জলে দ্রবীভূত হয় তখন আণবিক দিক থেকে বস্তুটির কি হয় তা বোঝার জন্য আসুন আমরা একটি উদাহরণ দেখি যখন সাধারণ লবণ জলে গুলে যায় তখন কি ঘটে আমরা সকলে জানি সাধারণ লবণ হল NaCl জলে গুলে যাওয়ার পর এটি Na এবং Cl অণুতে ভেঙে যায় এবং আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি Na জলের অনুর একটি সেট দ্বারা বেষ্টিত Cl জলের অনুর আরেকটি সেট দ্বারা বেষ্টিত আমি বলতে চাইছি জলের অনুর আরেকটি সেট অন্যরকম ভাবে বেষ্টিত Na ধনাত্মক আধানযুক্ত এবং তাই যে সমস্ত জলের অনু একে বেষ্টন করে আছে তাদের একটি নির্দিষ্ট বিন্যাস থাকবে তা একে বেষ্টন করে থাকা Cl অনুগুলির বিন্যাস থেকে আলাদা কোন বস্তু যা জলে দ্রবীভূত হয় তার জলের অনুর একটি সেট থাকা দরকার যা একে বেষ্টন করে রাখে আণবিক দিক থেকে এটি হল দ্রবণ জল খুব ভালো দ্রাবক আমরা আমাদের গল্পের অন্য একটি দিকে রয়েছি প্রকৃতপক্ষে জলের অনেক বৈশিষ্ট্য জীবনে প্রভাব ফেলে এবং জীবন শুরু করা সম্ভব করে আমরা যেমন জানি জল ছাড়া কোন জীব থাকতে পারে না আণবিক দিক থেকে জলের অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা বাঁচতে সাহায্য করে প্রথম বৈশিষ্ট্য হল সংসক্তি কোহেশন যা জলের অনুগুলির একসাথে সঙ্ঘবদ্ধ থাকা জলের বিভিন্ন অনুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনের জন্য তারা সম্ভবত অন্যান্য যৌগের তুলনায় অনেক বেশি একসাথে সঙ্ঘবদ্ধ থাকতে পারে তাই সংসক্তি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সংসক্তি হল একই ধরনের বস্তুর সঙ্ঘবদ্ধ থাকা আসঞ্জন এডেসন হল জলের অন্য পৃষ্ঠতলের সাথে আটকে থাকা আসঞ্জন এবং সংসক্তি জীবনে অনেক কিছু নির্ধারণ করে আমি আপনাকে একটি ভিডিও দেব যা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করে আসঞ্জন এবং সংসক্তি কিভাবে দায়ী গাছের বিভিন্ন অংশে জল বিতরনের জন্য এবং জলের সাথে প্রাসঙ্গিক জীবনের অন্যান্য বিষয়গুলিতে কি ঘটে এখন জন্য আমরা এবিষয়ে যাব না তবে আসঞ্জন হল জলের অন্য পৃষ্ঠতলের সাথে আটকে থাকা সংসক্তি হল জলের অনুগুলির নিজেদের মধ্যে একসাথে সঙ্ঘবদ্ধ থাকা ফলশ্রুতি উচ্চ পৃষ্ঠটান উদাহরণস্বরূপ সংসক্তির ফলে কিছু পোকামাকড় জলের উপর দিয়ে হেঁটে যেতে সক্ষম হয় তৃতীয়টি হল খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কঠিনের ঘনত্ব বরফ অবস্থায় জলের ঘনত্ব তরল অবস্থায় জলের ঘনত্বের চেয়ে কম আমি জানি যে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক 0°C উষ্ণতায় জল বরফে পরিণত হয় যখন এটি কঠিন হয়ে যায় তখন প্রকৃতপক্ষে জলের কাঠামো উন্মুক্ত হয়ে যায় কারণ এর একটি কেলাস গঠন করা প্রয়োজন যেখানে জলের অনুগুলি কেলাসের প্রয়োজনীয়তা অনুযায়ী একটি নির্দিষ্ট দূরত্বে থাকবে ঘনত্ব কিছুটা কমে যায় তাই কঠিন বরফের ঘনত্ব তরলের ঘনত্বের থেকে কম যা খুবই বিরল প্রকৃতিতে খুব বেশি অন্যান্য বস্তুর মধ্যে এই বৈশিষ্ট্য নেই যেখানে কঠিন আকারের ঘনত্ব তরল প্রকৃতির চেয়ে কম অন্তত একটি নির্দিষ্ট তাপমাত্রায় এর ফলে শীতপ্রধান দেশে কি ঘটে হ্রদ নদীতে বরফ জমে যায় যখন বরফ জমে যায় বরফের ঘনত্ব কম হওয়ায় বরফ জলে ভাসতে থাকে এটি ডোবে না যেহেতু এটি ভাসতে থাকে নিচের জল জীবকে বেঁচে থাকতে সহায়তা করে যারা জলের উপর নির্ভরশীল যদি এটি বরফ হয়ে যেত তাহলে সম্ভবত এটি জীবকে বেঁচে থাকতে সাহায্য করতে পারত না তাই এই বৈশিষ্ট্য যেখানে কঠিনের ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম তা শীতকালেও জীবকে হ্রদ নদী ইত্যাদি সমস্ত জলাশয়গুলিতে বেঁচে থাকতে সম্ভব করেছে সংসক্তির ফলস্বরূপ আমরা পৃষ্ঠটানের সারফেস টেনশন উল্লেখ করেছি আমি চাই আপনারা এই দুটি ভিডিও দেখুন এগুলি বাধ্যতামূলক যা খুব সুন্দর ভাবে বর্ণনা করে কিভাবে জলের এই বৈশিষ্ট্যগুলি জীবন নির্ধারণ করে এবং কেন জল এত গুরুত্বপূর্ণ অনু যা জীবকে বেঁচে থাকতে সাহায্য করেছে আমি মনে করি এগুলি সব 13 নম্বরে দেওয়া আছে এই দুটি ভিডিওই 13 নম্বরে রয়েছে এই ভিডিওগুলি দেখুন সেগুলো খুব সুন্দর ভিডিও আমরা বলেছিলাম যদি কোন পদার্থ জলে গুলে যায় এর মানে হল এটি চারপাশে জলের অনুর একটি স্তর দ্বারা বেষ্টিত থাকে তাই যদি একটি প্রোটিন জলে গুলে যায় তাহলে সেখানে জলের অনুর একটি স্তর থাকে যা প্রোটিনকে বেষ্টন করে রাখে এবং প্রোটিনকে দ্রবণে রাখে এটি লাইসোজোম নামক একটি প্রোটিনের উদাহরণ যা মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন এই লাইসোজোম একটি জলজ পরিবেশে থাকে তাই এটি জলে দ্রবীভুত হয়ে যায় মানে এটি জলের অনু দ্বারা বেষ্টিত থাকে আমরা দেখেছি যখন একটি বস্তু জলে দ্রবীভূত হয় তখন কি ঘটে কিন্তু আমাদের আসল গল্পটি ছিল কেন দই তৈরি হয় আগে আমরা অ্যাসিড তৈরি সম্পর্কে জেনেছি যা প্রোটিন জমাট বাঁধার কারণ তাই আসুন প্রোটিন এগ্রিগেশন দেখা যাক এখন আমরা জানি কেন কোন কিছু দ্রবণে থাকে এগ্রিগেশন তখনই হয় যখন অনুগুলি দ্রবণের বাইরে চলে আসে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয় কারণ পর্যাপ্ত পরিমাণ জলের অনুর অভাব যা তাদেরকে বেষ্টন করে রাখে তাই তারা একত্রিত হয়ে দ্রবণের বাইরে চলে আসে যখন একটি বস্তু দ্রবণের বাইরে চলে আসে তখনই সাধারণত এটি ঘটে যখন বস্তুটি দ্রবণে যায় তখন ঠিক বিপরীত ঘটে যখন এর চারপাশে পর্যাপ্ত জল থাকে না একে বেষ্টন করার জন্য তখন তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে দ্রবণের বাইরে চলে আসে কোন প্রোটিনটি এগ্রিগেট করে দই তৈরীর জন্য উত্তরটা আপনারা অনেকেই জানেন একে বলে কেসিন দই তৈরি হওয়ার সময় মূলত এই প্রোটিনটি এগ্রিগেট হয় আণবিক দৃষ্টিভঙ্গি থেকে কেন একটি প্রোটিন এগ্রিগেট করে পরবর্তী এই প্রশ্নটিই আপনারা জিজ্ঞাসা করতে চলেছেন আমরা মনে করি আমরা সত্যিই জানি না একটি প্রোটিন কি তাই আমরা এই প্রশ্নটিই জিজ্ঞাসা করতে যাচ্ছি আণবিক দৃষ্টিভঙ্গি থেকে একটি প্রোটিন কি আমি মনে করি এখানেই আমরা থাকব এই বক্তৃতায় আমরা দেখেছি কার্বোহাইড্রেট কি এবং তারপরে আমরা দেখেছি যখন কোন কিছু জলে দ্রবীভূত হয় তখন কি ঘটে এবং জলের কিছু বৈশিষ্ট্য আমি মনে করি এখনকার জন্য এই মৌলিক তথ্যটি যথেষ্ট আপনি এটি আরও চর্চা করতে থাকুন যখন আমরা পরে দেখা করব তখন আমরা বিষয়টি আরও এগিয়ে নিয়ে যাব